হ্যালো সকলকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্স এ সকলকে স্বাগত আগের ক্লাসগুলোতে আমরা সলিড ওয়ার্কস সফটওয়্যার সম্পর্কে শিখেছি আজকের ক্লাসে সলিড ওয়ার্কস কিভাবে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে আমরা কয়েকটা উদাহরণ অনুশীলন করবো হয় এখানে অথবা অ্যাপ্লিকেশন গুলো থেকে এই সলিড ওয়ার্কস আইকন এ ডাবল ক্লিক করার পর আমরা এই টার্মিনাল টা পাবো সুতরাং এতে আমরা যে কোন বস্তু আঁকার একটা অবস্থায় থাকবো এবং এটা তোমাদের ওপর নির্ভর করবে যে কোন সংস্করণটা তোমরা ব্যবহার করতে চাও আমাদের সলিড ওয়ার্কস 2015 এর সংস্করণ আছে এবং আমরা সেটা ব্যবহার করছি সুতরাং যখন তোমরা নতুন সংস্করণগুলোর জন্য যাবে সফটওয়্যারের জন্য সেখানে নতুন আপডেট গুলো থাকবে যদিও এই পুরাতন সংস্করণগুলো সাধারণ ইঞ্জিনিয়ারিং ড্রইং সমস্যা অনুশীলনের জন্য কার্যকরী যেহেতু সলিড ওয়ার্কসে প্রথম ধাপ আমাদের যেটা করতে হবে সেটা হলো মাউস ব্যবহার করে এই নিউ নামে বস্তুটা দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমরা এখানে এই নিউ কন্ট্রোল টা দেখতে পারি সেখানে নিউতে ক্লিক করো সুতরাং প্রথম উদাহরণ যেটা আমরা অনুশীলন করবো সেটা হলো 2D স্কেচ গুলো অথবা পার্ট ড্রইং এর সাথে আমরা যেতে চাইব সুতরাং আগের ক্লাসে আমরা সলিড ওয়ার্কস সম্পর্কে শিখেছি 3 প্রকারের বস্তুর সনাক্তকরণ করেছি একটা হলো পার্ট ড্রইং আরেকটা হলো অ্যাসেম্বলি ড্রয়িং অন্যটা হলো ড্রইংগুলো সুতরাং প্রথমে 2D স্কেচগুলো হয়তো সহজ 3D বস্তুগুলো হতে পারে যেগুলো অনবদ্য যদি আমরা গঠন করতে আগ্রহী থাকি আমাদের পার্ট ড্রয়িং ক্লিক করতে হবে পার্ট ক্লিক করো তারপর ওকে ক্লিক করো তারপর এটা একটা ফাঁকা স্ক্রীন খুলবে আবার আমরা প্রথমে এই নিউ বস্তুটাই যাবো তারপর এটা পার্ট ড্রইং এর মত কিছু একটা খুলবে তারপর ওকে ক্লিক করতে হবে এটা একটা ফাঁকা জায়গা খুলবে এই ফাঁকা জায়গায় আমাদের একটা ফিচার ম্যানেজার আছে যেখানে ফ্রন্ট প্লেন টপ প্লেন এবং রাইট প্লেন অবস্থিত একইভাবে আমাদের স্কেচ টুলবার এর মতন কিছু একটা আছে স্কেচ লাইন এবং বিভিন্ন প্রকার বিষয়গুলোর মত কিছু এখানে আরো একটা বস্তু যেমন জুম ভিউ এবং অন্য বিষয়গুলো অবস্থিত এবং তলায় আমাদের একক গুলো আছে MMGS নামে কিছু এবং এই MMGS আমাদের একক গুলোকে প্রকাশ করে সুতরাং এখন একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করা যাক এই পার্ট ড্রইং খোলার পর যদি তোমরা কোনো কিছু আঁকতে চাও যদি এটা একটা 2D শীট হয় ম্যানুয়াল ভাবে আমরা কি আঁকবো আমাদের একটা শীট আছে তার সঙ্গে নর্মাল ভাবে আমরা যা খুশি আঁকবো কিন্তু সলিড ওয়ার্কসের জন্য তোমাদের নির্দিষ্ট করে দিতে হবে যে কোন প্লেন এ তোমরা বিষয়গুলো আঁকতে চাও এবং যেকোনো ড্রয়িং করার জন্য বেছে নেওয়া প্রস্তাবিত প্লেনটা হলো ফ্রন্ট প্লেন সুতরাং সেটার জন্য আমাদের যেটা করতে হবে তা হলো তোমাদের মাউস কে ফ্রন্ট প্লেনে সরিয়ে নিয়ে যেতে হবে তারপর এটা একটা প্লেনের আইসোমেট্রিক ভিউ এর মত কিছু একটা খুঁজে পাবে তোমাদের কোনো কিছু ক্লিক করতে হবে না শুধু তোমাদের মাউসটা সরাও একইভাবে যদি তোমরা তোমাদের মাউস টপ প্লেনে সরাও এটা সেই পৃষ্ঠতলে একটা সমতল বিভাগ দেখাবে সুতরাং যদি তোমরা ঘনকের মতো কিছু একটা অনুমান করো মিডপ্লেন গুলোর মধ্যে একটা হবে ফ্রন্ট প্লেন এই কাট সেকশনাল প্রকারের বিষয়গুলো প্লেন টাকে থামায় এবং সেখানে একটা রাইট প্লেনও আছে আমরা সেই ঘনকের রাইট প্লেনটা দেখতে পারি এই উপায়ে আইসোমেট্রিক ড্রইং গুলোর জন্য আমরা এটা দেখেছি যদি তোমরা এটার দিকে দেখো এই ফ্রন্ট প্লেন প্রধান অক্ষ গুলোর একটা কে প্রকাশ করে টপ প্লেন তোমাদেরকে আরেকটা প্রধান অক্ষ দেয় এবং রাইট প্লেন তোমাদেরকে আরেকটা অক্ষ দেয় সুতরাং প্রথম জিনিস যেটা আমরা করতে চলেছি তা হলো ফ্রন্ট প্লেন বেছে নেওয়া বেছে নেওয়ার অর্থ হলো শুধুমাত্র তোমাদের মাউসটাকে সরানো তারপরে সেই বাটন টায় একটা রাইট ক্লিক করে দাও সুতরাং মাউসের জন্য ডানদিকে বাঁদিকে সেখানে 2 টো বাটন আছে এবং ডান দিকের বাটনটা নাও একবার তোমরা সেটা ক্লিক একটা সিঙ্গল ক্লিক করলে এটা একটা ডায়ালগ বক্স খুলবে কিছু একটা দেখিয়ে যে তোমরা সেই প্লেনের সঙ্গে নর্মাল আঁকতে চাও কিনা সুতরাং এটা হলো চিহ্ন যেটা আমাদের আছে একটা বর্গক্ষেত্রের মত যার সঙ্গে সেই দিকে অভিমুখী একটা নর্মাল ভেক্টর রয়েছে যদি তোমরা সেটা ক্লিক করো এটা সেই ফ্রন্ট প্লেনের সঙ্গে সারিবদ্ধ হবে সুতরাং প্রথম ধাপ হলো তোমাদের মাউসকে ফ্রন্ট প্লেনে সরানো তারপরে একটা রাইট ক্লিক করো তারপরে এই নর্মাল বিষয়টা ক্লিক করো আমরা সেই ফ্রন্ট প্লেনটা পাবো একইভাবে যদি আমরা এটাকে একটা টপ প্লেনে আঁকতে চাই আমাদের যেটা করতে হবে তা হলো একটা ক্লিক যেটা হলো সেই টপ প্লেনে রাইট ক্লিক করা তারপর সেটাতে একটা লেফট ক্লিক করলে সেটা তোমাদেরকে টপ প্লেন দেবে আমাদের শুরু করার জন্য প্রস্তাবিত প্লেন হলো একটা ফ্রন্ট প্লেন ক্লিক করব লেফট ক্লিক করব তারপর আবার আরেকটা লেফট ক্লিক করলে আমি একটা ফ্রন্ট প্লেন পাবো সুতরাং যে দ্বিমাত্রিক ড্রয়িং গুলোই আমরা করতে যাই আমরা সেটা এই ফ্রন্ট প্লেনে করবো সুতরাং সেটা করা যাক সেখানে প্রচুর বিকল্প রয়েছে যেমন লাইন সার্কেল কার্ভ এবং আরও অনেক কিছু সুতরাং প্রথমে আমরা যেটা করতে যাবো সেটা হলো তোমাদের মাউসটা সরিয়ে একটা লেফট ক্লিক করো তারপরে সেখানে একটা লাইন আছে সেই লাইনটা নাও তারপর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটা লাইন আঁকো তারপর এন্টার চাপো তারপর এস্কেপ চাপো এটা একটা লাইন আঁকবে এখন এই লাইনে আমরা নির্দিষ্ট একক গুলো ঠিক করতে চাই সেই উদ্দেশ্যে আমরা যেটা করি সেটা হলো কেবলমাত্র লাইনটার ঠিক পরে সেখানে একটা স্মার্ট ডাইমেনশন বাটন আছে সেই স্মার্ট ডাইমেনশনগুলো ব্যবহার করে আমরা সেই লাইনের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করতে পারি সুতরাং সেই স্মার্ট ডাইমেনশনটা ক্লিক করো কেবলমাত্র তোমাদের মাউসটাকে কোন ক্লিক ছাড়া সরাও এবং তারপর সেটায় ক্লিক করো যদি তোমরা সেই মাত্রা গুলোর সঙ্গে খুশি হও তবে ঠিক আছে যদি তোমরা মাত্রা গুলোর সঙ্গে খুশি না হও তবে শুধুমাত্র 50 বসাও এখন এই একক গুলো তোমরা সব সময় এটা নিতে পারো সুতরাং যদি তোমরা সেই 50 এর নিচে আসো সেখানে একক গুলোর মত কিছু আছে সেই একক থেকে আমরা mm বেছে নেব একবার এটা হয়ে গেলে টিক চিহ্নটা ক্লিক করবে তারপর এটা তোমাদেরকে 50 mm মাত্রা দেখাবে এবার প্রথম ধাপ হলো ফ্রন্ট প্লেন খোলার পরে এর সঙ্গে নর্মাল ভাবে আমরা একটা লাইন বেছে নেব যেটা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তোমাদের সুবিধামতো বিন্দুগুলো যাই হোক তোমরা নিতে পারো কারণ এটা একটা অনুশীলন পর্ব মাত্র তারপর এন্টার চাপো তারপর এস্কেপ চাপো এটা একটা লাইন আঁকবে যদি তোমরা মাউসটা সরাও তোমরা আর কোনো তথ্য দেখতে পাবে না এখন এই লাইনটা আমরা ঠিক করতে চাই সেই উদ্দেশ্যে আমরা যেটা করি তা হলো এই স্মার্ট ডাইমেনশনটা ক্লিক করি এই লাইনটা ক্লিক করি সেই অভিমুখে আমরা আমাদের মাউসটা কেবলমাত্র সরাতে পারি তারপর আবার একবার লেফট ক্লিক করো এখন সেই মাত্রাগুলো যাইহোক যেটাতে আমরা আগ্রহী সেটা হল 75 একক mm তারপর ওকে ক্লিক করো এটা 75 mm এর একটা লাইন আঁকবে আমার প্রস্তাব হল সব সময় ড্রইং এর জন্য একই মাত্রা ব্যবহার করবে একই এর মানে হলো মাত্রা গুলোর একক একই রকম রাখবে যদি তোমরা mm দিয়ে শুরু করো সেই স্কেচে সমস্ত কিছুই mm এ রাখবে তোমরা যেটা করবে সেটা শুধু mm হবে ঠিক আছে আমি কেন এটা প্রস্তাব করছি তার কারণ হলো আমরা পার্ট ড্রইং স্তরে আছিআমরা সেই একইরকম কিছু একটা একক দিয়ে গঠন করবো এটার জন্য সেটা mm হতে পারে পরের অংশটা যখন আমরা গঠন করছি এটা সেন্টিমিটারে আছে যদি আমরা যথেষ্ট যত্নশীল না হই তবে এই বস্তুগুলো গঠন করার একটা অবস্থায় আমরা নাও থাকতে পারি এবং সেখানে একটা সমস্যা হতে পারে সুতরাং সব সময় এক প্রকারের একক ব্যবস্থার সঙ্গে যাবে যেমন mm এখন আমি একটা থেকে আরেকটায় একটা হেলানো লাইন পেতে চাই এবং আমি একটা নির্দিষ্ট কোণে আরও একটা লাইন আঁকতে চাই সুতরাং আমাকে যেটা করতে হবে তা হলো আমাকে আবার একটা লাইন নিতে হবে কারণ আমি কোনো এন্টার অথবা এস্কেপ বাটন চাপিনি সুতরাং আমি স্বাধীনভাবে আমার লাইনটা সরাতে পারি এবং সেই এন্টারটা ক্লিক করতে পারি এখন আমি কেবল এন্টার এবং এস্কেপ রাখতে পারি সুতরাং আমি সেই ড্র মোড থেকে বেরিয়ে আসবো এখন আমি আমার এই স্মার্ট ডাইমেনশনটা ব্যবহার করতে পারি যদি তোমরা যথেষ্ট যত্নশীল থাকো এই দূরত্বটা ঠিক করার জন্য তোমরা কেবল এই মাউসটাকে সেটার সঙ্গে নর্মাল ভাবে টানতে পারো অথবা আমরা ভূমি স্তরের সাপেক্ষে সেই লাইনের একটা ভার্টিক্যাল উচ্চতাও দিতে পারি সেটার জন্য তোমরা কেবলমাত্র তোমাদের মাউসকে ঘোরাতে পারো তারপর তোমরা দেখবে এটা সেই দিকে যেতে দেখা যাচ্ছে এই লাইন গুলোর একটা তোমাদের সেই অভিমুখের নর্মাল দেখাবে মাউস ব্যবহারে তোমাদের যত্নবান হতে হবে আরেকভাবে যদি তোমরা এটাকে সামান্য ঘোরাও সামান্য মোচড় দাও তবে এটা সেটার ভার্টিক্যাল উচ্চতা দেখাবে একইভাবে এই অভিমুখেও আমরা ব্যবহার করতে পারি সুতরাং যে মাত্রাগুলোই আমরা ঠিক করতে চাই আমরা সেটা করতে পারি উদাহরণ হিসেবে আমি 50 মিলিমিটারের একটা উচ্চতা পেতে চাই সেটার জন্য আমি কি করবো 50 একক অথবা মিলিমিটার নেব এবং ওকে ক্লিক করব সুতরাং এখন তোমরা দেখছো লাইনটা ছোট হয়েছে কারণ ভূমি তলের সাপেক্ষে ভার্টিক্যাল উচ্চতা হলো 50 মিলিমিটার এখন তোমরা অন্য কোনো বস্তু আঁকতে চাও উদাহরণ হিসেবে যেমন একটা সেন্টার লাইন অবিচ্ছিন্ন লাইনের পরিবর্তে আমরা একটা সেন্টার লাইন আঁকতে চাই সেটার জন্য আমাদের যেটা করতে হবে তা হলো এটা ক্লিক করা সেখানে একটা ড্রাগ ডাউন প্রকারের বাটন আছে ঐ ত্রিভুজাকারটা সেটা ক্লিক করো সেখানে যাও সেখানে সেন্টার লাইনের মত কিছু একটা আছে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সেই সেন্টার লাইনটা বেছে নিয়ে আঁকো তারপর এন্টার করো তারপর এস্কেপ চাপো সুতরাং তোমরা একটা সেন্টার লাইন আঁকার একটা অবস্থায় থাকবে আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যখন তোমাদের অ্যাক্সিসিম্মেট্রিক প্রকারের বস্তু থাকে আমরা এই সেন্টার লাইন ব্যবহার করি তাই সবসময় সেন্টার লাইনের একটা নির্দিষ্ট ফর্মাট থাকে যেমন ছোট ড্যাশ কে অনুসরণ করে বড় ড্যাশ এখন আমি এই সেন্টার লাইনের দূরত্ব অথবা হয়তো দৈর্ঘ্য ঠিক করতে চাই আমি তারপর এই স্মার্ট ডাইমেনশন গুলো ব্যবহার করতে পারি সেখানে গিয়ে ক্লিক করো এটাকে 112 পর্যন্ত নিয়ে যাও এককটা যাই হোক রাখো যেমন মিলিমিটার তারপর ওকে ক্লিক করো এটা নিজে নিজেই সেই সেন্টার লাইনের দৈর্ঘ্য ঠিক করে নেবে যতক্ষণ তোমরা স্কেচ মোড এ থাকবে এখানে তোমরা দেখতে পাবে যে সেখানে পেন্সিলের মত কিছু একটা আইকন এবং রিট10 প্রকারের একটা বিষয় আছে এটা সূচিত করবে যে তোমরা স্কেচ মোডে আছো যার অর্থ তোমরা সেই প্লেনে আছো তোমরা কোনো একটা বস্তু নাও তোমরা আঁকার একটা অবস্থায় থাকবে তোমরা স্কেচ মোড থেকে বেরিয়ে আসতে চাও কারণ তোমরা বিষয়গুলো ডিলিট করতে চাও তোমরা বিষয়গুলো ইরেজ করতে চাও সরাসরি স্কেচ মোডে তোমরা এটা করতে পারবে না আমি সরাসরি লাইনগুলো এবং প্রভৃতি ডিলিট করতে পারিনা সেটার জন্য প্রথমে হয় এস্কেপ চাপো অথবা সেখানে যাও সেই বস্তুটায় ক্লিক করো তারপরে আমি সেই স্কেচ মোড থেকে বেরিয়ে আসতে পারবো এখন যদি আমি কোনো কিছু আবার আঁকতে চাই আমাকে ফ্রন্ট প্লেনটা নিতে হবে এবং এই প্রকারের বিষয়গুলো আমাকে করতে হবে এখন আমি এই লাইনটা ডিলিট করতে চাই আমাকে কি করতে হবে সেটাতে ক্লিক করতে হবে সেটা করতে হবে এটা কি নিম্নলিখিত বিষয়গুলো ডিলিট করতে বলছে যদি সেটা ইয়েস বলে এরকম হয় তোমরা এটা ডিলিট করবে সুতরাং যখনই তোমরা স্কেচ মোড থেকে বেরিয়ে আসবে যদি তোমরা ডিলিট করো সাধারণত যদি তোমরা ড্রইংটা সেভ না করো এটা সমস্তটাই ডিলিট করবে সুতরাং এটা আরেকবার করা যাক এক্ষেত্রে আমি যদি করতে চাই যেহেতু আমি সবটা ডিলিট করেছি এখন যদি আমি এটা গঠন করতে চাই ফ্রন্ট প্লেনে যাও কেবল তোমার মাউসটা সরাও তারপর একটা রাইট ক্লিক করো তারপর এটা নর্মাল টু প্লেন দেখাবে সেই নর্মাল টু প্লেনটা ক্লিক করো সুতরাংনর্মাল প্লেনটা খুলবে এখন আমি একটা লাইন আঁকতে চাই সেন্টার লাইন একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে আঁকো তারপরে এন্টার এস্কেপ চাপো এখন একইভাবে আমি একটা লাইনের মত কিছু একটা আঁকতে চাই সুতরাং এটা নিজে নিজেই খুজবে কোথায় সেই অভিলম্ব প্রকারের সংস্থা আছে আমি সেটা চাপতে পারি তারপর এন্টার করে এস্কেপ চাপতে হবে আমরা এখনো এস্কেপ মোড এ আছি আমি শুধুমাত্র এই লাইনটা ডিলিট করতে চাই তারপর আমি সেটা ক্লিক করব তোমাদের কিবোর্ড এ ডিলিট বাটনটা চাপবো সুতরাং যখনই তুমি কোন একটা নির্দিষ্ট বস্তু ডিলিট করতে চাইবে তোমাকে স্কেচ মোডে থাকতে হবে যদি তোমরা স্কেচ মোড থেকে বেরিয়ে আসো তাদের একটা নাও সাধারণত যদি তোমরা অন্য কোনো বিষয়কে সুনির্দিষ্ট না করো এটা সম্পূর্ণ বস্তুটাকে ডিলিট করে দেবে সুতরাং ডিলিট হওয়া বস্তুটা ব্যবহারের পরিপ্রেক্ষিতে তোমাদেরকে যত্নবান হতে হবে এখন আমি এই প্লেনে একটা আয়তক্ষেত্র আঁকতে চাই সুতরাং প্রথমে আমি কি করবো আমি এটা ফ্রন্টাল প্লেন এ ডিলিট করব নর্মালের দিকে আমি যাবো আমি সব সময় স্ক্রোল বাটন টা ব্যবহার করতে পারি এখন আমি এটা ব্যবহার করছি মাউসের 2 টো ক্লিক এর মাঝে সেখানে একটা স্ক্রোল বাটনের মতন কিছু আছে যদি আমরা এটাকে স্ক্রোল করি এটা সেই প্লেনে জুম হবে অথবা সেই প্লেনের বাইরে জুম হবে সুতরাং এখন আমরা জুম ইন করছি এটা জুম আউট হচ্ছে আমি এটা ঠিক করতে চাই আমি সব সময় জুম টু এরিয়া ব্যবহার করতে পারি সেখানে জুম টু এরিয়ার মত বাটনগুলো আছে জুম আউট অফ দ্যাট প্লেন ও আছে এখন সেই ফ্রন্টাল প্লেনে আমি একটা কর্নার রেক্টাঙ্গেল আঁকতে চাই একটা অবস্থান থেকে আমাকে কি করতে হবে কর্নার রেক্টাঙ্গেল এর অর্থ হলো আমাকে একটা কর্নার থেকে অন্য কর্নার গুলোকে নির্দিষ্ট করে দিতে হবে সুতরাং আমি যেটা করবো তা হলো এই কর্নার রেক্টাঙ্গেলে ক্লিক করব মানে ক্লিক করব এটাকে ধরে রাখবো সেটা আরেকবার করা যাক যদি আমি এই স্কেচ মোডে সমস্ত কিছু ডিলিট করতে চাই আমি যেটা করতে পারি তা হল তোমাদের লেফট ক্লিক বাটন ব্যবহার করা এটাকে ধরে রাখা ধরে রাখার মানে হল না ছেড়ে এটাকে ক্রমাগত চাপা তারপরে বস্তুটা নির্বাচিত হবে তারপর এটা সমস্ত কিছু নির্বাচন করবে তারপরে তোমরা ডিলিট করতে পারো সুতরাং এখন আমি সেই তলের নর্মালের জন্য একটা কর্নার রেক্টাঙ্গেল আঁকতে চাই কর্নার রেক্টাঙ্গেলে ক্লিক করব আমি কোনো মাউস স্পর্শ করিনি কারণ আমি ইতিমধ্যেই সেই কর্ণারে ক্লিক করেছি সেটা থেকে সরিয়েছি এখন আমরা যেটা করতে চলেছি তা হল কর্ণার বিন্দু গুলোর মধ্যে একটাকে বেছে নেওয়া বেছে নেওয়া মানে হল ক্লিক করে ধরে থাকা সেই মাউসটাকে ধরো তারপর সেই বাটনটাকে ধরে তোমাদের মাউসটাকে সরাও চাপো এবং ধরে রাখো এবং এখন এটাকে একটা অবস্থানে সরিয়ে নিয়ে যাও একবার এটা হয়ে গেলে সেই তলে তোমরা সেই আয়তক্ষেত্রটা পাবে এখন আমি সেই আয়তক্ষেত্রের এরকম এরকম নির্দিষ্ট মাত্রা গুলো পেতে চাই সেটার জন্য আবার আমি স্মার্ট ডাইমেনশন ব্যবহার করতে পারি তাদের একটাকে ক্লিক করো এখন এটা হল 4922 আমি যেটা পেতে চাই তা হলো আমি 50 মিলিমিটার পেতে চাই সুতরাং 50 মিলিমিটার যাও তারপরে ওকে ক্লিক করো তারপরে এস্কেপ চাপো যার অর্থ হলো সেই পাশে 50 মিলিমিটার ধার্য হবে অন্য পাশে আমি আবার মাত্রাগুলো ঠিক করতে চাই আমি যেটা ব্যবহার করতে পারি তা হল সেটা ক্লিক করে এটাকে কোনো 25 মিলিমিটারে সরিয়ে সুতরাং মিলিমিটার এবং ওকে ক্লিক করব তারপরে এস্কেপ চাপবো যদি তোমাদের হয়ে যায় তাহলে এটা সুনির্দিষ্ট মাত্রাগুলো সহ সম্পূর্ণ আয়তক্ষেত্রটা তৈরি করবে এখন আমরা যাব এবং অন্য এক প্রকারের আয়তক্ষেত্র তৈরি করব যখনই আমরা আলাদা আলাদা বিষয়গুলো গঠন করতে চাইবো আমরা ব্যবহার করব এই আয়তক্ষেত্রটাকে আমরা কি বলবো কেন্দ্রীয় আয়তক্ষেত্র সেটার মানে আমি একটা বিন্দু বেছে নেওয়ার একটা অবস্থায় থাকবো যেখান থেকে আমাকে সম্পূর্ণ পৃষ্ঠায় আয়তক্ষেত্র শুরু করতে হবে এটা খানিকটা নর্মাল অভিমুখে একটা ফ্রন্টাল প্লেনে আমাদের দ্বিমাত্রিক পৃষ্ঠার মতন একবার আমরা সেই ফ্রন্টাল প্লেনে ক্লিক করলে আমরা গঠন করতে চলবো যেকোনো 2D ড্রয়িং আমরা কেবলমাত্র সেই একটা নির্দিষ্ট তলে গঠন করতে চলেছি এবং প্রস্তাবিত যে তলটা আমরা ব্যবহার করতে চলেছি সেটা হলো এই ফ্রন্টাল প্লেন এখন সেখানে একটা বিন্দু আছে যেখান থেকে আয়তক্ষেত্রটার কেন্দ্র সেখানে অনুমান করা যেতে পারে সেই প্রকারের আয়তক্ষেত্রটাকে আমরা কেন্দ্রীয় আয়তক্ষেত্র বলে থাকি উদাহরন হিসাবে এটা হলো একটা যা আমি বেছে নিয়েছি এখন সেটার জন্য আমাকে কি করতে বিন্দু গুলোর একটাকে বেছে নাও সেই বিন্দুটাতে একটা লেফট ক্লিক করো তারপরে সরাও আমি এটাকে চেপে ধরে রাখছি না আমি কেবল মাত্র ক্লিক করব সুতরাং এটা সেই কোনার বিন্দুটাকে নির্বাচন করেছে এখন আমি কেবল সুন্দরভাবে আমার মাউসটাকে সরাচ্ছি বিভিন্ন জায়গায় ছাড়ছি এর উপর নির্ভর করে আমি একটা আয়তক্ষেত্র গঠনের একটা অবস্থায় থাকবো এখন আবার ক্লিক করো এখন আমার হাতও ফাঁকা আয়তক্ষেত্র গঠন হয়ে গেছে এখন এটা নির্দিষ্ট করার জন্য আমি একটা স্মার্ট ডাইমেনশন পেতে চাই এটা হয়তো আনুমানিক ভাবে 10 একক 10 মিলিমিটার ওকে ক্লিক করো এখন অন্য মাত্রা গুলো আমি ব্যবহার করতে চাই সেটার জন্যও আবার আমি স্মার্ট ডাইমেনশন ক্লিক করতে পারি অথবা হয়তো ইতিমধ্যেই আমি স্মার্ট ডাইমেনশনে আছি সেটাই হলো কারণ যার জন্য এখানে স্মার্ট ডাইমেনশন হাইলাইট করা আছে সুতরাং আবার স্মার্ট ডাইমেনশন ক্লিক করো এবং এটাকে 40 একক যেমন মিলিমিটার করতে ব্যবহার করো ঠিক আছে তারপরে এস্কেপ এবং এস্কেপ চাপো সুতরাং আমাদের সেই কেন্দ্রীয় আয়তক্ষেত্রটাও হয়ে গেছে এখন আমরা কোনো অন্য প্রকারের আয়তক্ষেত্র ব্যবহার করতে পারি এখানে আরেকটা বিকল্প আছে যেমন 3 পয়েন্ট কর্নার রেক্টাঙ্গেল আমাদের 3 টে আলাদা আলাদা বিন্দু আছে আমি একটা কর্নার রেক্টাঙ্গেল গঠন করতে চাই সুতরাং আমাকে কি করতে হবে সেটাকে নাও তারপরে কোনো বাটন না ধরে তোমাদের মাউস সরাও প্রথম বিন্দুটা দ্বিতীয় বিন্দুটা হয়তো তৃতীয় বিন্দুটা নাও একবার এটা হয়ে গেলে এস্কেপ দুবার এস্কেপ চাপো সুতরাং এটা বস্তুটাকে স্থায়ী করবে এখন স্মার্ট ডাইমেনশন ব্যবহার করে হয়তো 15 এককে এটাকে পরিবর্তন করো এবং হয়তো এটা হল 24 একক তারপরে এস্কেপ চাপো এটাই হলো উপায় যেভাবে আমাদের 3 টে বিন্দু গুলোকে ব্যবহার করে এই কর্নার রেক্টাঙ্গেল গঠন করতে হবে এখন হয়তো আমরা একটা বর্গক্ষেত্র গঠন করতে চাই সেটা কিভাবে করা যাবে একই আয়তক্ষেত্রটাকে আমরা ব্যবহার করতে পারি আমরা উভয় দিকে ঠিক করার জন্য স্মার্ট ডাইমেনশন গুলো ব্যবহার করব এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আমরা খানিকটা এই কর্নার রেক্টাঙ্গেলগুলোর যেকোনোটার মতন ব্যবহার করব প্রথমে আমি এটাকে একটা আয়তক্ষেত্রের মত আঁকবো তারপরে আমি স্মার্ট ডাইমেনশন গুলো ব্যবহার করব এটাকে 10 একক হিসাবে ক্লিক করো এবং এটাও হলো 10 একক তারপরে এস্কেপ এস্কেপ এস্কেপ চাপো সুতরাং আয়তক্ষেত্রের মতন একই কমান্ড দিয়ে কেউ বর্গক্ষেত্রও গঠন করতে পারে তোমরা এই বস্তুর মধ্যে যেকোনো বর্গক্ষেত্র যেকোনো আয়তক্ষেত্রাকার লাইন গঠন করতে চাইলে সেটা খুবই সোজা তোমরা লাইনটা ক্লিক করো বিন্দু গুলোর একটা নাও সেখান থেকে সেই লাইনের মধ্যবিন্দু পর্যন্ত তোমরা সংযুক্ত করতে চাইলে তারপরে এন্টার চাপো আমাদের সেই লাইনটা করা হয়ে গেছে এখন আমরা সামান্তরিক গঠন করতে চাই কারণ আয়তক্ষেত্র গুলোতে সবসময়ই প্রান্তগুলো 90 ডিগ্রী হয় বর্গক্ষেত্রেও 90 ডিগ্রী হয় যদি আমি সামান্তরিক গঠন করতে চাইআমাকে যেটা করতে হবে আমাকে সেই প্যারাল্যালোগ্রাম ক্লিক করতে হবে এখন যদি তোমরা দেখো এমনকি মাউসের কার্সর স্তরে এটা সামান্তরিকের মতন কিছু একটা দেখাচ্ছে যদি তোমরা এই বাঁ হাতের দিকে যত্ন সহকারে দেখো সেখানে বিকল্পগুলো আছে সুতরাং তোমাদের সলিড ওয়ার্কস প্রচুর বিকল্প দেখায় তোমরা কি এই কর্নার থেকে কর্নার প্রকারের বিষয়গুলো চাও অথবা হয়তো সেন্টার কর্নার প্রকারের বিষয়গুলো অথবা 3 পয়েন্ট প্রকারের বিষয়গুলো এবং আরও অনেক কিছু এবং এই সামান্তরিকটা সেই উপায়েও আমরা ব্যবহার করতে পারি যেভাবে আয়তক্ষেত্রে আমরা কর্নার গঠন করেছি সেই একইভাবে কর্নার থেকে কর্নার সামান্তরিকও আমরা গঠন করতে পারি ডিফল্ট বিকল্প এখানে হাইলাইট করা আছে যেহেতু তোমাদের প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু কোনো একটা আনতি কোণ 3 বেছে নিতে হবে যদি আমরা এটা করি সেটা গঠন করা যাক প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু তোমরা তৃতীয় বিন্দু দেখতে পাচ্ছ যদি আমি এটা সরিয়ে ঠিক করি এটা হল আনতি কোণ এবং এটা করা হয়েছে এখন আমার ডাইমেনশন গুলো স্মার্ট ডাইমেনশনের ওপর ভিত্তি করে আমি যেটা করতে পারি তা হল আমি সেগুলো ব্যবহার করতে পারি হয়তো সেগুলো নির্দিষ্ট করতে পারি এখন আমি শুধুমাত্র দৈর্ঘ্যের সাপেক্ষে চাইনা বরং কৌণিক মাত্রা গুলোর মত কিছুও আমি পেতে চাই সেই উদ্দেশ্যের জন্যও আমরা স্মার্ট ডাইমেনশন ব্যবহার করতে পারি সেখানে হরাইজন্টাল ভাবে কিছু আছে অর্ডিনেট ডাইমেনশন গুলো ঠিক আছে সেগুলো নেওয়া যাক উদাহরন হিসাবে এই দুটো বিন্দুর মধ্যে অনুভূমিক দূরত্ব সম্ভবত 15 একক তারপর আমরা 15 ক্লিক করব একটা কোনা থেকে আরেকটা কোনার অনুভূমিক দূরত্ব সম্ভবত 15 একইভাবে' উলম্ব দিকেও আমরা এটাকে ঠিক করতে পারি একই সামান্তরিকে আমরা 2 টো কোনার বিন্দু ব্যবহার করতে চাই প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু যদি আমরা নিই তবে এটা সরাসরি একটা আয়তক্ষেত্র গঠন করে কারণ আয়তক্ষেত্রটা এই সামান্তরিকের অংশ এখন আমরা সরাসরি এই শীটটা বন্ধ করতে পারি নতুন একটা খোলার জন্য অথবা আমরা এই ড্রয়িং গুলো সেভ করতে আগ্রহী থাকবো তারপর আমাদের যেটা করতে হবে তা হল স্কেচ মোড থেকে বেরিয়ে আসতে হবে সেখানে উপরে যেতে হবে সেখানে কিছু একটা আছে যেমন নিউ সেভ প্রকারের বিষয়গুলো আমি সব সময় আমার ড্রইং সেভ করতে পারি যেমন সেভ করলাম একটা নির্দিষ্ট জিনিস সম্ভবত তোমরা ডেস্কটপ এ কিছু একটা গঠন করতে পারো এটা সব সময় বাঞ্ছনীয় যে নিউ ফোল্ডার এ একটা ডাইরেক্টরি ড্রয়িং প্রাক্টিস গঠন করা তারপর ওপেন ক্লিক করো এটা হল প্রথম ড্রয়িং যেটা আমরা পেতে চাই আমি এটাকে কেবল পার্ট 1 2D ড্রয়িং নাম দিচ্ছি এখন এখানে ড্রয়িং সেভ করার জন্য নোটেশন আছে কারণ ড্রয়িং সেভ করার জন্য সলিড ওয়ার্কস কিছু নির্দিষ্ট ফর্মাট ব্যবহার করে সেখানে পার্ট বিকল্পর মতন কিছু এস এল ডি পার্ট আছে এটার মানে হল সলিড ওয়ার্কস পার্ট অথবা এটা হল ড্রইংয়ের অংশ তোমরা সবসময় এটা বিভিন্ন সংস্করণ গুলোতে সেভ করতে পারো একইরকমভাবে তোমরা বিভিন্ন প্রকারের ফর্মাটগুলো পেতে পারো তোমরা JPEG এবং প্রভৃতিতে সেভ করতে পারো কিন্তু যদি তোমরা এটাকে পার্ট ড্রইং এর মতন সেভ করতে যাও যেমন ডট পিআরটি অথবা ডট এস এল ডি পার্ট পরে তোমরা ড্রয়িংটা ডেকে আনতে পারো এবং বিষয়গুলো আপডেট করতে পারো আরো বিশদ খুঁটিনাটি যোগ করা অথবা আমরা ড্রইংটা এডিট ও করতে পারি প্রথম ধাপ হলো তোমাকে সবসময় এটা সেভ করতে হবে সুতরাং ড্রয়িং সবসময় সেভ হবে এখন সরাসরি ক্লিক করে এই ড্রয়িংটা বন্ধ করো এখন আমরা এটা খুলতে চাই নতুনটা খুলতে চাই তারপর আমরা নতুনটা ক্লিক করেছি যদি আমরা পুরনোটা খুলতে চাই সেখানে পার্ট 1 2D এর মতন একটা বিকল্প আছে যদি তোমরা সলিড ওয়ার্কসে কেবল তোমাদের মাউস সরাও এটা সরাসরি আমরা ইতিমধ্যেই যে অংশটা নিয়ে কাজ করেছি তার একটা ছোট সংস্করণ দেখাবে সুতরাং তোমরা সেটা এডিট করতে চাইলে সেটা ক্লিক করো এটা সরাসরি ড্রইংটা খুলবে এবং এই স্তরে তোমরা এই মাত্রাগুলো দেখতে নাও পেতে পারো যতক্ষণ না এই সমস্ত বিষয়টা আমরা একটা ড্রইং শীটে রূপান্তরিত করি যখন তোমরা এটা গঠন করো সলিড ওয়ার্কস খুঁজে বের করে কি প্রকারের মাত্রাগুলো আছে এটা সেই মাত্রাগুলো দেখায় এবং অভ্যন্তরীণভাবে সেভ করে তারপরে যখন তোমরা সেটা সেভ করবে এটা সরাসরি মাত্রাগুলো দেখাবে না যতক্ষণ না তোমরা অন্যান্য অন্তর্নির্মিত অপেক্ষক গুলোতে রূপান্তরিত করো অথবা আবাহন করো সুতরাং পরের ক্লাসে আমরা অন্য প্রকারের বিষয়গুলো সম্পর্কে আরো বেশি শিখব যেমন কি করে 2D শীটগুলোতে বৃত্তগুলো আঁকতে হয় হয়তো কিছু যেমন স্লট সোজা স্লট কি করে গঠন করতে হয় কি করে উপবৃত্ত গঠন করতে হয় কি করে বিভিন্ন পঞ্চভুজাকৃতি প্রকৃতির গঠন গুলো এবং অন্যান্য বিষয়গুলো করতে হয়